"বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স এন্ড আদার নন বায়োলজিস্টস" কোর্সে আপনাকে স্বাগত জীববিজ্ঞানে আগ্রহী এমন যে কোন ব্যক্তির জন্য এই কোর্স এই প্রথম বক্তৃতায় আমরা কোর্সের কিছু প্রাথমিক বিষয় জেনে নেব এই কোর্সটি পরিচালিত হবে আমি G K Suraishkumar এবং আমার সহকর্মী Dr Madhulika Dixit দ্বারা আমি একজন বায়োলজিকাল ইঞ্জিনিয়ার মধুলিকা দীক্ষিত একজন জীববিজ্ঞানী এই সমন্বয় নন বায়োলজিস্ট ইঞ্জিনিয়ার এবং অন্যান্য নন বায়োলজিস্টদের জন্য সেরা জীববিজ্ঞান বের করে আনবে বলে আমরা আশা করি আপনি Steffi Jose এবং Abhiram Charan Tej দ্বারা যোগ্য সহায়তা পাবেন তারা আপনার সাথে যথেষ্ট যোগাযোগ করবে এটি একটি চার সপ্তাহ বা দশ ঘন্টার কোর্স মধুলিকা এবং আমি যে বক্তৃতাগুলি দেব তা প্রায় দশ ঘন্টা লম্বা এবং সেগুলি খুব সংক্ষিপ্ত হবে অন্য কথায় প্রতিটি বক্তৃতা পনের মিনিট থেকে চল্লিশ মিনিটের মধ্যে থাকবে এবং সমস্ত বক্তৃতা একত্রে হবে প্রায় দশ ঘন্টা এটি আপনাকে চার সপ্তাহ ধরে চারটি ইন্সটলমেন্টে দেওয়া হবে সুতরাং প্রতি সপ্তাহে প্রায় দুই থেকে তিন ঘন্টার বক্তৃতা হবে এবং আমরা এমন ভাবে কাজ করব যাতে আপনার পক্ষে অ্যাসিমিলেট করা সহজ ও আকর্ষণীয় হয় এটি মূল্যায়নের জন্য আমরা বিশ্বাস করি যে মূল্যায়নের চেয়ে শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে আমরা এটিও জানি যে আমাদের দর্শকদের জন্য মূল্যায়ন গুরুত্বপূর্ণ মূল্যায়ন দুভাবে হবে প্রথমটি হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রতি সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট থাকবে সাধারণত প্রায় দশটি প্রশ্ন এবং সেগুলি সব বা বেশিরভাগই মাল্টিপল চয়েস কোশ্চেন হবে চারটি অ্যাসাইনমেন্ট একসাথে চূড়ান্ত নম্বরের 25 শতাংশ ওজন বহন করবে কোর্সের শেষে বিভিন্ন জায়গায় প্রক্টরড এক্সাম হবে এটি কম্পিউটারে হবে মাল্টিপল চয়েস কোশ্চেনের ভিত্তিতে এবং এই পরীক্ষাটি নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলির ওপরেই থাকবে এই পরীক্ষা চূড়ান্ত নম্বরের জন্য 85 শতাংশ ওজন বহন করবে যেমনটি আপনি ইতিমধ্যে জেনেছেন যে সমস্ত ব্যক্তি পরীক্ষায় অংশ নিতে চান তারা তাদের পারফরম্যান্সের উপর নির্ভর করে একটি শংসাপত্রের জন্য যোগ্য আমি মনে করি এনপিটিএল ওয়েবসাইটে বিশদ দেওয়া আছে তা সময়ে পরিবর্তন হতে থাকে আমি মনে করি সাধারণত নির্দিষ্ট শতাংশ পর্যন্ত আপনি অংশগ্রহণের শংসাপত্রটি পান এবং তারপরে পারফরম্যান্সের স্তরের উপর নির্ভর করে আপনি আরও তিনটি শংসাপত্র পান আমি মনে করি ফাইনালটি সোনার তারা এবং এটি নিয়ে কিছু করার আছে আপনি এনপিটিএল ওয়েবসাইটে বিশদটি দেখতে পারেন প্রশ্নগুলি এমনভাবে প্রস্তুত করা হবে যাতে সেগুলি সমস্ত স্পেক্ট্রাম জুড়ে থাকে আমরা সাধারণত যা স্থির করি তা হল কোর্সে অংশগ্রহণকারী সকল ব্যক্তি যেন প্রায় 30 শতাংশ প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন অধ্যাবসায় দক্ষতা এবং আগ্রহের স্তরের উপর নির্ভর করে 30 থেকে 80 শতাংশ উত্তর দিতে সক্ষম হবে এবং শেষ 20 শতাংশ পাওয়ার জন্য একজনকে সত্যই ভাল হতে হবে সাধারণত এভাবেই আমরা পরীক্ষার পাশাপাশি আমাদের অ্যাসাইনমেন্টগুলি তৈরি করি বক্তৃতা চলাকালীন প্রচুর অতিরিক্ত উপাদান আপনাকে দেখানো হবে যা সাইটে রয়েছে এটি সত্যিই ভাল হবে যদি আরও ভাল বোঝার জন্য এবং উপাদানটি উপলব্ধির জন্য আপনি সেগুলি দেখেন এগুলির মধ্যে কিছু অতিরিক্ত উপাদান হতে পারে তাদের কিছু আমি সত্যিই অনুভব করি যে আপনার উচিত সেই ভিডিও চিত্রগুলি দেখা এবং কোর্সটি ভাল বোঝার জন্য অ্যাসাইনমেন্ট গুলি পড়া দরকার আমি বলব কিছুটা বাধ্যতামূলক এমনকি আমরা সেগুলি থেকে আপনাকে প্রশ্ন করতে পারি অন্য যেগুলি স্পষ্টভাবে অতিরিক্ত উপাদান হিসাবে চিহ্নিত করা হয়েছে এটি আপনার উপর নির্ভর করে আপনি আরও ভাল বোঝার জন্য সেগুলি পড়তে পারেন এটি এই কোর্সের জন্য ব্যবহৃত হবে এমন একটি রেফারেন্স বইয়ের কভার এটি Campbell এবং Reece এর "Biology" এটি এখানে সপ্তম সংস্করণ আন্তর্জাতিক সংস্করণ বিভিন্ন দেশের নির্দিষ্ট সংস্করণগুলি দেখতে আলাদা হতে পারে এটি সপ্তম সংস্করণ যা কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছিল এখন আমরা দশম সংস্করণে আছি যাইহোক আমি সপ্তম অষ্টম এবং দশম সংস্করণের সামগ্রী টেবিলটি দেখেছি পার্থক্য রয়েছে তবে জীববিজ্ঞানের প্রাথমিক ধারণার জন্য এই পার্থক্যগুলি গুরুত্বপূর্ণ হবে না তাই আপনাকে এই সম্পর্কে চিন্তা করতে হবে না এটি অন্য একটি পুরু বই এবং সঙ্গতভাবে যে কোন জীববিজ্ঞানের বই পুরু হবে এখন উপলব্ধ তথ্যগুলির কারণে আমরা এসব বিষয়ের দিকে আদৌ দেখব না আমরা এই বইয়ের কয়েকটি অধ্যায় এবং কয়েকটি অধ্যায়ের কিছু অংশ দেখব যদি কেউ আগ্রহী হন আমরা তাদের নির্দিষ্ট করে দিতে পারি যে আমরা এই নির্দিষ্ট বইয়ে কোন অধ্যায়গুলি দেখব এগুলি রেফারেন্স বই সেজন্য তারা বিষয়টিকে যেভাবে উপস্থাপন করেছে আমরা সেভাবে অনুসরণ করব না আমরা তাদের কাছ থেকে তথ্য নেব এই কোর্সের রেফারেন্স বই হিসাবে সুপারিশ করা অন্য একটি বই হল Gerald Karp এর "Cell and Molecular Biology" এটিও একটি দুর্দান্ত বই এটির একটি সাবটাইটেল রয়েছে 'Concepts and Experiments' এটিও একটি সুন্দর বই আপনি যদি এই বইগুলি হাতে পান সেগুলি পড়লে ভাল আসুন "Biology" র দিকে তাকানো শুরু করি আপনি যখন 'Biology' ভাবেন তখন এটি আপনার মনে কি নিয়ে আসে আমি একটি নির্দিষ্ট হোমোজেনাস ছাত্রদের সাথে কাজ করায় অভ্যস্ত আমি জানি তাদের মনে কি আসে আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে এটি বলব আপনার মনে কি আসে আপনার পরিবেশের উপর নির্ভর করে আমি মনে করি আপনি জীববিজ্ঞানের কথা ভাবলে মনে মনে অবাক হওয়ার একটি নির্দিষ্ট দিক রয়েছে এমন অনেক কিছুই রয়েছে আমরা তা বুঝতে পারি না আমরা যখন জীববিজ্ঞানের দিকে গভীরভাবে তাকাই তখন আমরা মুগ্ধ হই জীববিজ্ঞান থেকে শেখার মতো অনেক কিছু আছে এবং এই সমস্ত দিকগুলি সত্যিই দুর্দান্ত আপনি যদি আমার শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন যারা সাধারণত ইঞ্জিনিয়ার তাদের জীববিজ্ঞানের প্রতি একটি ভয় রয়েছে বেশিরভাগ কারণ তারা স্কুলে জীববিজ্ঞানের সংস্পর্শে এসেছিলেন অন্য কিছুই নয় আমাদের এখানে সমস্ত ইঞ্জিনিয়ারদের জন্য সাধারণত তাদের তৃতীয় সেমিস্টারে একটি প্রাথমিক কোর্স আছে আমার মনে হয় এখন এটি কিছুটা পরের সেমিস্টারে রয়েছে যেখানে আমরা তাদের জীববিজ্ঞানের ভয় কাটিয়ে তোলার চেষ্টা করি আমি এর কারণ বলব সম্ভবত এই শতাব্দীর ইঞ্জিনিয়াররা যে ক্ষেত্রে তারা অবদান রাখছেন সেই ক্ষেত্রে জীববিজ্ঞানের বিশেষ কিছু দিকে হস্তক্ষেপ করতে পারেন এবং সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনও কারণ নেই এটি অন্য একটি দিক যা মনে হতে পারে যাই হোক না কেন অনেক প্রতিশ্রুতি রয়েছে জীববিজ্ঞান থেকে অনেক প্রত্যাশা রয়েছে বিশেষত এই শতাব্দীতে তাহলে আমাদের কেন জীববিজ্ঞান জানা দরকার প্রথমত চ্যালেঞ্জগুলির সমাধান খুঁজতে মানবজাতি যার মুখোমুখি হয় ঐতিহাসিকভাবে বলতে গেলে সম্ভবত এক শতাব্দী আগে বিমান চলাচল সম্ভব হয়েছিল অন্তত আমরা যেটুকু ইতিহাস জানি আমরা সকলে জানি যে বিমান চলাচল অনুপ্রাণিত হয়েছিল একটি উড়ন্ত পাখি দ্বারা মানুষ একটি পাখি উড়তে দেখেছিল সে সেভাবে উড়তে চেয়েছিল এবং তাই বিমান ব্যবহার করে সেভাবে উড়ে যাওয়া সম্ভব হয়েছে এটি কোনও সহজ কাজ ছিল না তবে শেষ পর্যন্ত মানবজাতি সেখানে পৌঁছেছিল এবং আজকাল এটি ভ্রমণের একটি খুব সাধারণ মাধ্যম যা আমরা মনে করি স্থায়িত্ব আজকাল এটি একটি খুব বড় দিক আমরা যাই করি না কেন তা আমরা স্থায়ি ভাবে করতে চাই যাতে আমরা আমাদের গ্রহটি নষ্ট না করি এবং পরবর্তী প্রজন্মের জন্য এটি আমরা সেরা অবস্থায় ছেড়ে যেতে পারি আমরা সাধারণত যা চিনতে ব্যর্থ হই তা হল জীববিজ্ঞান ইতিমধ্যে টেকসই পদ্ধতি খুঁজে পেয়েছে এই পৃথিবীটি সম্ভবত 45 বিলিয়ন বছর পুরানো প্রাইমেটরা প্রায় 65 মিলিয়ন বছর আগে বিকাশ লাভ করেছিল মানুষ প্রায় 50 মিলিয়ন বছর আগে বিকাশ করেছিল যেখানে পৃথিবী নিজেই কয়েক বিলিয়ন প্রায় 45 বিলিয়ন বছর ধরে চলেছে জীবন বিবর্তিত হতে পারে কয়েক বিলিয়ন বছর আগে সময়ের সাথে সাথে জীববিজ্ঞান একটি টেকসই ভাবে জিনিসগুলি করার পদ্ধতি খুঁজে পেয়েছে জীবনের রূপগুলি বিবর্তিত হয়েছে কমপক্ষে কয়েক মিলিয়ন বা বিলিয়ন বছর ধরে তার চারপাশের সাথে সামঞ্জস্য রেখে সবকিছুই সেখানে রয়েছে আমাদের কেবল এটি দেখতে হবে এবং জীববিজ্ঞান থেকে শিখতে হবে এবং স্থায়ী জীবনযাপন করতে সক্ষম হওয়ার জন্য এই অভ্যাসগুলি অবলম্বন করতে হবে এবং আজকাল আমাদের সামনে স্থায়িত্ব একটি বড় সমস্যা আপনার যদি সমাধান প্রয়োজন হয় তবে কেবল জীববিজ্ঞান এটি কী করে তা দেখুন এটি সেখানে রয়েছে এবং সম্ভবত আমাদের কয়েকটির সাথে মানিয়ে নিতে হবে আমি আপনাকে এই ভিডিওগুলির মাধ্যমে দেখতে চাই তিনটি রয়েছে আমাকে তালিকাবদ্ধ করতে দিন এবং তারপরে তাদের সম্পর্কে কথা বলব এটি হল নকলকরণের মাধ্যমে নকশা এমন একটি ফাইল যা কোর্সের উপাদানগুলির সাথে পিডিএফ ফাইল হিসাবে আপনার কাছে উপলব্ধ থাকবে এটি সেই ফাইলে ক্লিকযোগ্য লিঙ্ক যা প্রতিটি বক্তৃতার সাথে উপলব্ধ হবে আপনাকে কেবল এই ভিডিও বা কাগজপত্র বা চিত্রগুলি দেখতে যথাযথভাবে এগুলি ক্লিক করতে হবে সুস্পষ্ট কারণেই তাদের এখানে অন্তর্ভুক্ত করা যাবে না তবে এগুলি খুব ভাল ভিডিও প্রথমটি হল নকলকরণের মাধ্যমে নকশা করা এটি জীববিজ্ঞানে যে নীতি ব্যবহৃত হয় তা ব্যবহার করে আমরা যে জিনিস গুলি ব্যবহার করি সেগুলি নকশা করার বিষয়ে কথা বলে তাই বায়ো মিমিক্রি আমরা জৈবিক দিকগুলি নকল করার চেষ্টা করছি এটি একটি দুর্দান্ত ছোট ভিডিও প্রায় তিন থেকে চার মিনিট দীর্ঘ হতে পারে তারপরে স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকে বায়ো মিমিক্রি Janine Benyus যিনি বায়ো মিমিক্রি বিষয়ে একজন পরিচিত ব্যক্তি এটি আবার একটি ছোট ভিডিও প্রায় তিন থেকে কয়েক মিনিট দীর্ঘ হতে পারে শেষ বায়ো মিমিক্রি কিছুটা পুরাতন তবে খুব প্রাসঙ্গিক এখানে Janine Benyus বিভিন্ন উদাহরণ সম্পর্কে কথা বলেছেন আপনি তিমি জানেন তিনি এই সম্পর্কেও কথা বলেছেন এমন এক ধরনের তিমির একটি পৃষ্ঠ রয়েছে যা তার উপর ব্যাকটিরিয়া আটকে থাকতে এবং বাড়তে দেয় না এটি সম্পর্কে ভাবুন আমাদের যদি এরকম কিছু পৃষ্ঠ থাকে কোনও প্রলেপ নেই এর মতো কিছুই নেই এটি কেবলমাত্র পৃষ্ঠতলের প্রকৃতি যা ব্যাকটিরিয়াকে বাড়তে দেয় না যা অনেক খারাপ জিনিসের কারণ যেমন আমরা জানি সংক্রমণ এটি সম্পর্কে চিন্তা করুন আমাদের হাসপাতালে যদি মাইক্রো স্কেলে এই ধরণের পৃষ্ঠ থাকত তাহলে সংক্রমণের সমস্যাটি দূর করা যেত সুতরাং এর প্রভাবগুলি বড় এমন বিটল রয়েছে যারা জলের প্রয়োজনীয়তা মেটানোর জন্য বাতাসের আর্দ্রতা ব্যবহার করে তাদের দেহের গঠন বা কঙ্কালের কোনও অংশের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বাতাস থেকে আর্দ্রতা গ্রহণ করতে পারে এটি খুব শুষ্ক জায়গায় বাস করে এবং যে জল সংগ্রহ করা হয় তা সরাসরি তার মুখের মধ্যে চলে যায় অনুরূপ কিছু কাঠামো আমাদের চারপাশে আর্দ্র বাতাস থেকে জল সংগ্রহ করতে ব্যবহার করা যেতে পারে বিশেষত চেন্নাইতে এটি খুব আর্দ্র যদি এটি করা যায় তবে জলের ঘাটতি একটি নির্দিষ্ট পরিমাণে সামাল দেওয়া সম্ভব হবে ইতিমধ্যে কিছু সংস্থা এরকম কাজ করছে আমরা এর সাথে খুব বেশি পরিচিত নাও হতে পারি তবে আমি জানি আমার এক শিক্ষার্থীর বাবার একটি সংস্থা রয়েছে যা ঠিক এই কাজটি করে সুতরাং বিভিন্ন উপায় আছে আরও একটি উদাহরণ দেই আমরা সৌর শক্তির দিকে তাকিয়ে আছি এখানে রাসায়নিক ভিত্তিতে তৈরি সৌরকোষ ব্যবহার করা হয় আলো শোষণ করার জন্য অন্য কথায় এটিতে আলো পড়ে এবং ইলেক্ট্রনগুলি এর বাইরে চলে যায় এভাবেই আপনি বিদ্যুৎ পান ফটোসিন্থেসিস ঠিক একই জিনিসটি খুব দক্ষ ভাবে করে প্রকৃতিতে যেভাবে ফটোসিন্থেসিস হয় আমরা কি তা থেকে অনুপ্রেরণা পেতে পারি এবং আরও দক্ষ সৌরকোষে রূপান্তর করতে পারি এই মুহূর্তে এটির উপর কাজ চলছে কিছু সাফল্য এসেছে তবে এটি পুরোপুরি বাস্তবসম্মত হওয়ার অনেক দূরে রয়েছে বিভিন্ন ধরণের জিনিস রয়েছে যা আপনি করতে পারেন বিভিন্ন ধারণা কাজ করার বিভিন্ন উপায় রয়েছে যা আমরা প্রকৃতি থেকে শিখতে পারি এবং এটি আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারি সুতরাং এই তিনটি ভিডিও এবং বায়ো মিমিক্রি আপনাকে সে সম্পর্কে আরও তথ্য দিতে সক্ষম হবে জীববিজ্ঞান অধ্যয়নের দ্বিতীয় কারণ হল আমরা সকলে জৈবিক প্রাণী শারীরিক ও মানসিকভাবে আমাদের সুস্থতা কি আরও ভাল হতে পারে আমরা সবাই ভাল বোধ করতে চাই রোগ ছাড়া ভাল থাকি মানসিকভাবে সজাগ থাকি মানসিকভাবে শান্তি অনুভব করি এবং আরও অনেক কিছু তা করা যায় কি অবশ্যই হ্যাঁ জীববিজ্ঞান কোষ এর প্রক্রিয়াগুলি পুরো সিস্টেম সম্পর্কে আরও ভাল ধারণার মাধ্যমে এমনকি সাধারণ জিনিসগুলি যেমন স্থূলত্ব সঠিকভাবে বোঝা যায়নি মানুষ কেন স্থূল হয়ে যায় এটি কোনও সাধারণ ক্যালোরি গণনার মতো পরিস্থিতি নয় আমরা এটি অনেক ভালভাবে বুঝতে পারি কারণ বর্তমানে এটি যেমন করা হচ্ছে বিশেষ কোন কষ্ট ছাড়াই প্রয়োজন অনুযায়ী লোকেদের উপযুক্ত ওজনে নিয়ে যাওয়া বেশ কয়েকটি ভিডিও রয়েছে যা আমি আপনাকে দেখতে চাই এবং আমি বলব যে এগুলি দেখা প্রয়োজন প্রথম তিনটি সেরকমই প্রথমটি হল professor Sheila Nirenberg র 2011 Ted talk এই কৃত্রিম রেটিনার উপর এটি লিঙ্ক যা অন্য ক্লিকযোগ্য পিডিএফে আপনি পাবেন যখন আপনি এই ভিডিওগুলি দেখবেন আমি দেখতে চাই কিভাবে আপনার ক্ষেত্রের দিকগুলি ব্যবহৃত হচ্ছে বড় সমস্যা সমাধানের জন্য এখানে যেমন একটি দেওয়া হয়েছে এটি কৃত্রিম রেটিনা যা এমন একটি উপায়ের কথা বলে যার মাধ্যমে ক্ষতিগ্রস্থ রেটিনা আক্রান্ত ব্যক্তি দেখতে সক্ষম হবেন ইতিমধ্যে এটিতে একটি ভাল স্তরের সাফল্য রয়েছে এখন 2016 কিছুটা পুরানো 2011 সুতরাং এর পরে অনেক বিকাশ ঘটেছে তবে মূল ধারণাগুলি একই আপনি যদি ইঞ্জিনিয়ার হন আপনি কোন কোন ক্ষেত্রের দিকে দেখতে পারেন এটা কি কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এবং এরকম আরও অনেক বিষয় যা এই চ্যালেঞ্জটি তৈরি করতে পারে বা চ্যালেঞ্জটি মোকাবিলা করতে সাহায্য করে আপনি সেদিকে দেখতে পারেন এটি প্রায় দশ মিনিট দীর্ঘ এবং পরবর্তী ভিডিও যা আমি সুপারিশ করব তা মস্তিষ্ক কম্পিউটারের ইন্টারফেস লিঙ্কটি এটি এটি আবার কোয়াড্রিপ্লেজিকের হাঁটার সম্ভাবনা নিয়ে কথা বলে মস্তিষ্কে কেবল বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে তারা আবার হাঁটতে সক্ষম হবে কিনা এবিষয়ে অনেক বিকাশ হয়েছে একটি সুপরিচিত ছিল বা প্রচারের একটি দিক ছিল যা সাম্প্রতিক বিশ্বকাপেও দেখা গিয়েছিল যেখানে একজন কোয়াড্রিপ্লেজিকের এমন কিছু নীতি ব্যবহার করে ফুটবলে লাথি মারার কথা ছিল আপনি এটি দেখতে পারেন এবং এটি দেখার সময় এই সমস্যাগুলি সমাধান করার জন্য আপনার কোন ক্ষেত্রগুলি এখানে ব্যবহৃত হচ্ছে তা আপনি ভেবে দেখুন এগুলির কারণেই এটি সম্ভব হয়েছে বিশেষত আপনার মতো লোকদের দ্বারা যারা বিভিন্ন অনেক ক্ষেত্রে রয়েছে যেগুলি সরাসরি জীববিদ্যার সাথে সম্পর্কিত নাও হতে পারে যেমন আপনি এটি দেখছেন এই সমস্ত ব্যক্তিদেরকে এতে অবদান রাখা এতে আগ্রহী করা এই পুরো কোর্সের উদ্দেশ্য বা এই পুরো কোর্সের একটি অন্যতম উদ্দেশ্য তৃতীয় কারণটি কেন আমরা জীববিজ্ঞান জানতে চাইব কারণ এটি সেখানে রয়েছে এবং এটি বোঝার দরকার এটাকে বলা হয় স্কলারলি ভিউ অনেকেই কোন কারণে এই দৃশ্যটি বুঝতে পারেন না তবে আপনি যদি সেভাবে অরিয়েন্টেড হন তবে ইতিমধ্যে এটির জন্য আপনার একটি অনুভূতি হবে আপনি এখনও এটি গ্রহণ নাও করতে পারেন তবে অবশ্যই এটির জন্য আপনার একটি অনুভূতি থাকবে আপনি জানেন যে এটি একটি খুব বৈধ এবং উচ্চ স্তরের ধারণা কারণ দশক ধরে বা সম্ভবত শতাব্দী ধরেও এর তাত্পর্য রয়েছে এটির কারণ আপনি জানেন যে আমরা এমন কিছুর প্রশংসা করতে পারি যার একটি তাত্ক্ষণিক ব্যবহারিক প্রয়োগ রয়েছে এই জাতীয় ধারণায় তাত্ক্ষণিক ব্যবহারিক প্রয়োগ নাও থাকতে পারে আপনি কখনই জানেন না কখনও কখনও এমন কিছু যা খুব স্কলারলি বলে মনে হয় আপনি এটি বুঝতে চান আপনি এটি শিখতে চান কারণ এটি এক বছরের মধ্যে প্রয়োগ করা যেতে পারে যেমন অতীতে হয়েছিল এবং এর মতো কিছু আমরা মেন্ডেলিয়ান জিনেটিক্স পড়ব এটি এই ধরণের খুব স্ট্যান্ডার্ড বা ক্লাসিক উদাহরণ নয় তবে মেন্ডেলিয়ান জিনেটিক্স এমন একটি বিষয় যা আমরা পরবর্তী বক্তৃতায় দেখব এটি Gregor Mendel দ্বারা তৈরি হয়েছিল কারণ এটি সেখানে ছিল তিনি সন্ন্যাসী ছিলেন তিনি গাছপালা অধ্যয়ন করতে চেয়েছিলেন এবং অধ্যায়নের পর তিনি উত্তরাধিকারের সারমর্ম নিয়ে এসেছিলেন মানুষ কিভাবে জিনিস গুলোর উত্তরাধিকারী হয় তাদের পিতামাতা মাঝে মাঝে দাদু দিদার কাছ থেকে এবং এই নীতিগুলি এখন বিশাল আকার ধারণ করেছে যা এক শতাব্দী বা তার অনেক পরেও ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হবে একটি নির্দিষ্ট শিশুর মধ্যে একটি রোগ দেখা দেবে কিনা একটি শ্রেষ্ঠ উদাহরণ হল বিদ্যুৎ যখন বিদ্যুৎ পাওয়া গিয়েছিল লোকেরা বলেছিল এখন সব ঠিক আছে কিন্তু এটি কি সত্যিই কার্যকর হবে বিদ্যুতের সাথে যে সকল ব্যক্তি জড়িত ছিল তারা যা বলতে পারে তা হল হ্যাঁ এখন নাও হতে পারে অনেক পরে হতে পারে আজকাল বিদ্যুৎ কী তা আমরা সকলেই জানি আমরা এমনকি বিদ্যুৎ ছাড়া জীবনের কথা ভাবতেই পারি না নিজেদের জীবনকে বোঝার জন্য এবং আমাদের পাশাপাশি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি স্থায়ী উন্নততর জীবনযাত্রার জন্য জীববিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা করা হয়েছে এবং এই অবদান গুলি করা হচ্ছে শতাব্দীর জীববিজ্ঞান বা জীববিজ্ঞানের শতাব্দি কথাগুলি বলার মাধ্যমে এখন আমাকে এই ভূমিকার একটু গভীর যেতে দিন আমি সাধারণত আমাদের ইঞ্জিনিয়ারিং ছাত্রদের এই প্রশ্নটি জিজ্ঞাসা করি আপনারা কতজন দ্বাদশ শ্রেণিতে জীববিজ্ঞান পড়েছেন যখনই আমি আমার সহকর্মীদের সাথে এই কোর্সটি পরিচালনা করি আমি ছাত্রদের এই প্রশ্নটিই প্রথম জিজ্ঞাসা করি সাধারণত প্রায় 5 শতাংশ বা 5 শতাংশেরও কম ছাত্র তাদের দ্বাদশ শ্রেণিতে জীববিজ্ঞান পড়েছেন এমনকি আমাদের নিজস্ব বিভাগ বায়োটেকনোলজিতেও প্রায় 10 শতাংশ তাদের দ্বাদশ শ্রেণিতে জীববিজ্ঞান পড়েছেন 90 শতাংশের তা ছিল না এক্ষেত্রে যদি সমস্ত ইঞ্জিনিয়ারিং বিভাগগুলি একত্রিত করা হয় তাহলে দেখা যায় প্রায় 95 থেকে 98 শতাংশ ছাত্র তাদের দ্বাদশ শ্রেণিতে জীববিজ্ঞান পড়েনি এর কারণ এখানে স্নাতক প্রোগ্রামগুলিতে প্রবেশের জন্য তাদের গণিত পদার্থবিজ্ঞান রসায়নের উপর পরীক্ষা করা হয় তাই তাদের জীববিজ্ঞানের প্রয়োজন হয় না শুধু তাই নয় অন্যান্য সামাজিক দিকগুলিও রয়েছে যেমন কিছু ক্ষেত্রে এক ধরণের স্ট্রেইট জ্যাকেট শিক্ষার্থী যা সম্ভবত দেশের সামগ্রিক বৃদ্ধির জন্য কাম্য হতে পারে না যখন এই জাতীয় ছাত্রদের সম্বোধন করা হয় তখন সাধারণত তাদের নির্দিষ্ট কয়েকটি বিষয়ের জন্য পছন্দ থাকে যা অবশ্যই জীববিজ্ঞান নয় তাদের মধ্যে অনেকে গণিত খুব পছন্দ করেন গণিতে নিজস্ব দক্ষতা স্তর নির্বিশেষে তারা সকলে গণিত খুব পছন্দ করেন তাই আমি তাদের এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলাম আসুন আমরা গণিতে কিভাবে পাটিগণিত শিখেছি সে সম্পর্কে চিন্তাভাবনা করি অনেক আগে এটি হয়েছিল হতে পারে এটি আপনার প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড এরকম কিছু সংখ্যার একটি সেট রয়েছে ধরা যাক 0 1 2 3 এবং আরও কিছু প্রথমদিকে আপনি যখন সংখ্যাগুলির কথা ভাবেন আপনি শূন্য থেকে শুরু করেন এক দুই তিন তারা অনেক বিভিন্ন বিষয়ের প্রতিনিধিত্ব করতে পারে যেমন ধরুন আপনি যে জায়গায় থাকেন তার ক্ষেত্রফল আয়তন এবং আরও অনেক কিছু একজনের যে পরিমাণ অর্থ সময় মানুষের সাথে প্রাসঙ্গিক বিভিন্ন জিনিস কি পরিমাণে আছে আপনি তাদের উপর অপারেশনগুলির একটি সেট সম্পাদন করতে পারেন আপনি দুটি সংখ্যককে একসাথে যোগ করতে পারেন একটির থেকে অন্য সংখ্যাটি বিয়োগ করতে পারেন দুটি সংখ্যা একসাথে গুণ করতে পারেন একটি সংখ্যাকে অন্যটি দ্বারা ভাগ করতে পারেন আপনি নির্দিষ্ট সংখ্যার সাইন কোসাইন ইত্যাদি নির্ণয় করতে পারেন আপনি তাদের উপর একটি অপারেশন পরিচালনা করতে পারেন এবং আরও দেখতে পারেন যে এগুলি বিভিন্ন ভাবে সম্পর্কিত আপনি তাদেরকে একটি আরোহণ অবরোহণ ক্রমে সাজাতে পারেন যদি আপনার একটি সংখ্যার সেট থাকে তবে তাদের মধ্যে একটি লিস্ট কমন মাল্টিপল একটি হাইয়েস্ট কমন ফ্যাক্টর থাকতে পারে আপনি জানেন এই সম্পর্কগুলি আমাদের জন্য দরকারী উদাহরণস্বরূপ যদি আপনার কাছে 5টি আপেল এবং 4টি আপেল থাকে তবে তারা একসাথে 9টি আপেল দেয় আমার কাছে 100 টাকা থাকলে কেউ যদি 25 টাকা ধার নেয় তাহলে আমার 75 টাকা থাকবে এখানে বিয়োগ হবে একইভাবে গুণ ভাগ সাইন আসে যখন আপনার সাথে কোন ঘটনা চক্রাকারে ঘটে একইভাবে এমন সম্পর্কও রয়েছে যা কার্যকর হতে পারে কিন্তু এই সাইন কি এটি সম্ভবত আপনি ষষ্ঠ সপ্তম অষ্টম বা নবম মানে শিখেছেন যা আবার হাইস্কুলে কখনও শিখেছেন আপনি যখন এই সম্পর্কে চিন্তাভাবনা শুরু করেন আপনি সংখ্যার সাথে স্বাচ্ছন্দ্যের স্তরে কিছুটা সন্দেহ অনুভব করেন আমরা কিভাবে এটি আগে দেখলাম সাইন লগ সম্ভবত নবম মানে এগুলি ছেড়ে দিন একটি এরর ফাংশন কি এটিও গণিত বেসেল ফাংশন Bessel's function কি এটিও গণিত ইঞ্জিনিয়ারিংয়ে খুব ব্যবহৃত হয় এবং আরও অনেক কিছু আপনি যখন এই বিষয়গুলির সম্পর্কে ভাবেন আমরা কিভাবে আমরা পাটিগণিত শিখলাম তা আমরা ক্রমাগত ডিকনস্ট্রাক্ট করি তারপর আমরা কিছু উপলব্ধি করতে পারি আমরা কোন কিছুতে যতই স্বাচ্ছন্দ্য বোধ করি না কেন সংখ্যায় ওপর একটি সেট অপারেশন করা সংখ্যার মধ্যে সম্পর্ক এবং আরও অনেক কিছু যেখানে আমরা এত স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ সেই সংখ্যাগুলির সাথে একই জিনিস বারবার করার জন্য আর কিছু না আপনি যখন প্রথমবার এরর ফাংশন বেসেল ফাংশন দেখেছিলেন তখন আপনাকে সেগুলি জানতে বা মনে রাখতে হয়েছিল সেগুলি কি একইভাবে আপনাকে লোকের নাম জানতে বা মনে রাখতে হয় কোন পার্থক্য নেই কিন্তু আপনি যেহেতু তাদের অনেক বার দেখেছেন তাই তারা আপনার একটি অংশ হয়ে গেছে এখানেই শেষ আর কিছু না গণিতের প্রতি আগ্রহী ব্যক্তিদের জন্য আপনি জানতে চাইবেন এরর ফাংশন কি এটা এই আমাকে দেখাতে দিন একটি বেসেল ফাংশন কি এটা এই আপনি বেসেল ফাংশনের খুঁটিনাটি অনুসন্ধান করতে পারেন বিভিন্ন ধরণের বেসেল ফাংশন রয়েছে বায়োলজিকাল ইঞ্জিনিয়ারিং সহ ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটি ক্ষেত্রে এগুলি খুব কার্যকর বেশিরভাগ ক্ষেত্রে স্কুলগুলিতে জীববিজ্ঞান যেভাবে শেখানো হয় তা জানা স্মরণ করা এবং পুনরায় স্মরণ করা ছাড়া আলাদা কিছু নয় আপনি যখন পাটিগণিত শুরু করেছিলেন তাও একইভাবে সম্পন্ন হয়েছিল আপনি কেবল এটি বারবার করেছেন তাই আপনি এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সম্ভবত গণিত এবং পদার্থবিজ্ঞান আলাদা ভাবে শেখার ক্ষেত্রে কোন ভিত্তি নেই সাধারণত আমাদের শিক্ষার্থীরা যা করে থাকে তারপর রসায়ন জীববিজ্ঞান এটি করার সত্যিই কোন ভিত্তি নেই এখন পর্যন্ত জীববিজ্ঞান বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং উভয়েই অনেক গণিত রয়েছে প্রচুর পরিমাণ রাশিকরণ এসেছে আপনি গণিত পছন্দ করলে প্রচুর গণিত রয়েছে এবং আপনি প্রকৃত গণিতবিদ হলেও জীববিজ্ঞানে প্রচুর অবদান রাখতে সক্ষম হবেন পদার্থবিদ্যায় আসা যাক আমরা কিভাবে পদার্থবিজ্ঞান শিখেছি প্রচুর পর্যবেক্ষণ আপেল পড়া নির্দিষ্ট গতিতে চলমান বস্তু চার্জযুক্ত কণা এবং তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের আচরণ এবং এই জাতীয় কোন নিয়ম আছে কি যা উপরোক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণ করে হ্যাঁ এটাই পদার্থবিজ্ঞান নিয়মগুলি কি সর্বজনীন বেশিরভাগ হ্যাঁ কয়েকটি ব্যতিক্রম আছে কিন্তু জীববিজ্ঞানে নিয়মগুলি এখনও সঙ্গতভাবে সর্বজনীন নয় আমরা দ্রুত ব্যতিক্রম খুঁজে পাই তথ্য খুব অসম্পূর্ণ বোধগম্যতা প্রাথমিক পর্যায়ে যেহেতু এটি একটি নতুন বিজ্ঞান তাই এমন অনেক তথ্য রয়েছে যার উপর একজনকে নির্ভর করতে হয় আমাদের কথা বলার সাথে সাথে এটি পরিবর্তন হচ্ছে এগুলি সবই থাকবে তথ্যগুলি ভালভাবে বোঝা যায় এমন প্যাকেটের মধ্যে রাখা হবে তারপরে এগুলি চালিত করা আরও সহজ হয়ে যায় তাই আপনি যখন জীববিজ্ঞানের দিকে তাকান তখন এগুলি আপনার মনে রাখা প্রয়োজন আমরা যা করব ভেবেছিলাম তা হল জীববিজ্ঞানের কিছু দিক বাছাই করা যা প্রাথমিক তথ্য হিসাবে একজনের জানা দরকার জীবন কিভাবে গঠিত হয়েছে কিভাবে বিবর্তিত হয়েছে এগুলি খুব আকর্ষণীয় দিক যার একটি প্রাসঙ্গিকতা থাকতে পারে আজকাল আমরা যে বিষয়গুলি নিয়ে কাজ করছি তার কয়েকটির সাথে তা হতে পারে জীববিজ্ঞানের খুব মৌলিক বিষয় বেসিক বায়োমোলিকুল কিভাবে তারা একে অপরের সাথে নির্দিষ্ট ভাবে যোগাযোগ করে কিছু জেনেটিক্স যা রোগ ডিএনএ আরএনএ এবং আরও কিছু বিষয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে সহায়ক আমরা এটি আপনাকে 10 ঘন্টার মডিউল হিসাবে দেব যা আপনাকে জীববিজ্ঞানের এমন স্তরে পৌঁছে দেবে যা দিয়ে আপনি আরও সহজে শিখতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারবেন আশা করি আপনি মধুলিকা এবং আমি সহ কোর্সটি উপভোগ করবেন আমরা এখানে আমাদের বক্তৃতা গুলি একান্তর ভাবে রাখব শীঘ্র দেখা হবে